এই 44 নম্বর বক্তৃতায় আপনাকে আবার স্বাগতম এবং আমরা লিনিয়ার ট্রান্সফর্মেসন সম্পর্কে কথা বলব এবং বিশেষত আমরা এই লিনিয়ার ট্রান্সফর্মেসনগুলোর জন্য র্যাঙ্ক এবং নালিটি থিয়োরেম এবং লিনিয়ার ট্রান্সফর্মেসনের কার্নেল এবং ইমেজ নিয়েও কথা বলব আমরা লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফর্মেশন কী দিয়ে শুরু করছি সুতরাং আমরা এখানে দুটি ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করব সুতরাং X এবং Y এই দুটি ভেক্টর স্পেস এবং ম্যাপিংটি F X → Y কে লিনিয়ার ট্রান্সফর্মেশন বা লিনিয়ার ম্যাপিং বলা হয় যদি এটি নিম্নলিখিত দুটি শর্ত পূরণ করে সুতরাং এই শর্তগুলি কি এই ভেক্টর স্পেস X থেকে যে কোনও দুটি ভেক্টর u এবং v এর জন্য যদি আমরা এই ট্রান্সফর্মেশনটি প্রয়োগ করি 𝐹 uv 𝐹 𝐹 সুতরাং এই দুটি শর্তের মধ্যে এটি একটি শর্ত যেটি বলে যে এটি একটি লিনিয়ার ট্রান্সফর্মেশন দ্বিতীয়টি হল যে কোনও 𝑘 স্কেলারের জন্য এখানে সেটটি রিয়াল নম্বরের এবং কোনও ভেক্টর ভেক্টর এই F টিও স্যাটিস্ফাই করে যে এই 𝑘 স্কেলার এর গুণক 𝑘 গুণ u সুতরাং 𝐹 𝑘u 𝑘 𝐹 সুতরাং আমাদের লিনিয়ার হওয়ার জন্য এই দুটি শর্ত প্রয়োজন একটি হল এটি 𝐹 uv 𝐹 𝐹 এবং আমাদের দ্বিতীয় শর্ত রয়েছে যে এই 𝐹 𝑘u 𝑘 𝐹 সুতরাং এখানে 2 টি শর্ত রয়েছে সুতরাং এই 2 শর্ত যা আমরা সবেমাত্র এই 𝐹 uv 𝐹 𝐹 এবং 𝐹 𝑘u 𝑘 𝐹 নিয়ে আলোচনা করলাম এবং এই দুটি শর্তটিকে এক সাথে একত্রিত করা যায় এবং এভাবে লেখা যায় 𝐹 𝑘1u 𝑘2v 𝑘1 𝐹 𝑘2 𝐹 সুতরাং এখানে আমরা মূলত দুটিকে একত্রিত করছি সুতরাং এদের একটি ছিল u v যেটি এর মধ্যে 𝐹 𝑘1u 𝑘2v অবশ্যই 𝑘1 𝐹 𝑘2 𝐹 এর সমান হতে হবে সুতরাং উদাহরণস্বরূপ প্রথমে আমরা এটিকে 𝑘1 𝐹 এবং এর পরে এটি 𝑘2 𝐹 হিসাবে বিবেচনা করব এটি ঠিক কন্ডিশন নম্বর 1 এবং কন্ডিশন 2 নম্বর এখন এটি 𝑘1𝐹 𝑘2𝐹এর সমান হওয়া উচিত সুতরাং উভয় শর্তই স্যাটিস্ফায়েড একবার এই শর্তটি এখানে 𝐹 𝑘1u 𝑘2v এবং আমরা যদি এটি 𝑘1𝐹 𝑘2𝐹এর সমান হিসাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত ট্রান্সফর্মেশনটি একটি লিনিয়ার ট্রান্সফর্মেশন সুতরাং আবার নোট করুন যে 𝑘 0 এর জন্য সুতরাং দ্বিতীয় শর্তে উদাহরণস্বরূপ যদি আমরা 𝑘 0 রাখি যা আমাদের সেই 𝐹 দেয় u 0 হলে অর্থাৎ ভেক্টর স্পেসের বৈশিষ্ট্য 0 হলে ভেক্টরটিরও 0 হওয়া উচিত সুতরাং 𝐹 0 সুতরাং এখানে আবার এই 0 F এর মধ্যে রয়েছে সুতরাং যখন আমরা এই 0 কে 𝐹 এর সঙ্গে গুণ করি তখন এই ভেক্টর স্পেস X এর একটি উপাদান এবং আবার এই 𝐹 এর 0 অবশ্যই 0 উপাদান দেবে সুতরাং আমরা এখানে আবার এই 𝐹 0 অবশ্যই 0 এর সমান হবে সুতরাং এই 𝐹 Y এর একটি উপাদান সুতরাং আবার একই জিনিসটি রাখা উচিত যখন আমাদের কাছে 0 এবং Y এর থেকে কিছু রয়েছে সুতরাং এটি আবার Y এ 0 ভেক্টর দেবে সুতরাং এখানে 𝐹 0 তাই এর অর্থ প্রতিটি লিনিয়ার ম্যাপ এই X ডোমেন থেকে 0 ভেক্টর নিয়ে এই Y রেঞ্জের 0 ভেক্টরে যায় সুতরাং এটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আমরা খুব তাড়াতাড়ি ভেক্টর স্পেসগুলির জন্য দেখব এর অর্থ হল এই 𝐹 0 সুতরাং 0 টিকে ভেক্টর স্পেসে 0 ভেক্টরের সঙ্গে ম্যাপ করা উচিত সুতরাং আমরা কয়েকটি উদাহরণ দেখব যেখানে আমরা এই লিনিয়ার ম্যাপটি দেখতে পাই প্রথমে ধরি এখানে F একটি লিনিয়ার ম্যাপ 𝐹 ℝ3 → ℝ3 সহ 𝐹 xyz Fxy0 সুতরাং এখানে এই ℝ3 এর প্রতিটি উপাদান যা xyz দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটি xy0 এর সঙ্গে ম্যাপ করা হয়েছে সুতরাং এটি এই xy সমতলে সেই xyz বিন্দুর প্রজেকশন সুতরাং এই ম্যাপটি লিনিয়ার ম্যাপ কিনা তা আমরা যাচাই করতে পারি আমরা এই ℝ3 থেকে দুটি উপাদান নিই এই ℝ3 এর 2 টি সদস্য একটি হল uabc এবং অন্য একটি আমরা নিয়েছি v a′b′c′ এবং এখন এই দুটি বৈশিষ্ট্যের প্রথমটি হল আমরা যখন 𝐹 uv প্রয়োগ করি তখন তারা আমাদের 𝐹 𝐹 দেয় এবং আমরা এখানে দেখব

সুতরাং এই লিনিয়ারিটির প্রথম শর্তটি স্যাটিস্ফায়েড এবং এখন আমরা দ্বিতীয়টির জন্য পরীক্ষা করব যা এই ক্ষেত্রে ট্রিভিয়াল সুতরাং এই k স্কেলারের জন্য আমরা এটি বিবেচনা করি সুতরাং এখানে উভয়ই শর্ত 𝐹 uv 𝐹 𝐹 এবং এছাড়াও 𝐹 𝑘u 𝑘 𝐹 উভয় লিনিয়ার ম্যাপের বৈশিষ্ট্যই স্যাটিস্ফাই করছে এবং সুতরাং এই প্রদত্ত ম্যাপে এখানে বিন্দু xyz থেকে xy0 এটি একটি প্রজেকসন ম্যাপ এবং এটি একটি লিনিয়ার ম্যাপ যা আমরা প্রমাণ করেছি আরেকটি উদাহরণ আমরা নেব যে এই ফাংশনটি 𝐹 ℝ2 → ℝ2 কে সংজ্ঞায়িত করা হয়েছে ম্যাপটিকে 𝐹 xy x 1 y 2 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটি লিনিয়ার ম্যাপ না কি লিনিয়ার ম্যাপ নয় এবং এটি এখান থেকে স্পষ্ট কারণ লিনিয়ার ম্যাপের একটি বৈশিষ্ট্য হল এটি সর্বদা 0 থেকে 0 ম্যাপ করে এবং এখানে ℝ2 তে আমাদের যে 0 এলিমেন্ট রয়েছে সেটি 00 ছাড়া আর কিছুই নয় সুতরাং এই 𝐹00 উপাদানটি থেতে 00 উপাদানটি যদি এটি লিনিয়ার ম্যাপ হয় যা এই লিনিয়ার ম্যাপের জন্য প্রয়োজনীয় তবে আমরা এখানে কি লক্ষ্য করলাম যখন আমরা F00 প্রয়োগ করেছি আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি 12 সুতরাং এইভাবে এটি লিনিয়ার ম্যাপ হতে পারে না কারণ এটি 00 উপাদান থেকে 00 উপাদান ম্যাপিং করছে না তবে এটি 00 উপাদান থেকে 12 উপাদানটিতে ম্যাপিং করছে যা লিনিয়ার ম্যাপ হতে পারে না সুতরাং আর একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দেখব যে এই ম্যাট্রিকগুলিও লিনিয়ার ম্যাপের মতো তাই আমরা কোনও m×n ম্যাট্রিক্স নিই এবং এই নিয়ম অনুসারে A এই ℝn থেকে X এর রূপান্তর হয় অর্থাৎ যদি আমরা 𝐴 কে এই x দিয়ে গুণ করি আর x যদি এই ℝn এর একটি উপাদান হয় তাহলে আমরা a উপাদানটি পাব ℝm এ সুতরাং এখানে A এই ℝn থেকে ℝm পর্যন্ত ম্যাপের মতো কারণ এটি এখানে এই Ax এর সংজ্ঞা দ্বারা নেওয়া হয়েছে সুতরাং আমাদের ফাংশনটি Ax এর মতো সুতরাং এই yAx হল এই x∈ ℝn থেকে y∈ ℝm পর্যন্ত ম্যাপিং সুতরাং যদি এটি A m×n ম্যাট্রিক্স হয় তবে এটি ℝn এর উপাদান থেকে ℝm এর একটি উপাদানকে ম্যাপ করে যা সহজেই দেখতে পারেন কারণ আমরা যদি এখানে ধরি যে A একটি m x n অর্ডারের ম্যাট্রিক্স এখানে তাহলে সেটা a11 a22 এবং a1n a21 a22 ইত্যাদি a2n এবং তারপর m রো সুতরাং am1 am2 এবং আমাদের আছে শেষ উপাদান amn রয়েছে যে A একটি m x n অর্ডারের মেট্রিক্স এবং যদি আমরা এটি বিবেচনা করি 𝐴x তার মানে এই যে এখানে A এখন এই x দিয়ে গুণ হবে সুতরাং এই x1 x2 এবং xn এই ℝn থেকে রয়েছে এর অর্থ সেখানে n স্ংখ্যক উপাদান রয়েছে অর্থাৎ x1 x2xn এখন আমরা যদি এই গুনটি আলোচনা করি তাহলে কি হবে এই রোটি এই কলাম দিয়ে গুণ হবে সুতরাং আমরা এখানে পাব এটি এর সাথে গুন হবে ইত্যাদি সুতরাং আমরা এই m রো পাব সুতরাং এটি m তম রো এটি প্রথম রো সুতরাং এখানে আমরা ℝm থেকে একটি ভেক্টর পাব কারণ এটির m টি উপাদান থাকবে এবং তাই এই ভেক্টরটি ℝm এর সাথে সম্পর্কিত যখন আমাদের m x n অর্ডারের একটি ম্যাট্রিক্স থাকে এবং যদি ℝn এর ভেক্টরগুলি গুণ করি তাহলে এই ℝm স্পেসে এই Ax টি একটি ভেক্টর হবে সুতরাং সমস্ত m x n অর্ডারের ম্যাট্রিক্সকে আমরা একটি লিনিয়ার ম্যাপ হিসাবে ভাবতে পারি লিনিয়ার ম্যাপ কেন কারণ এইসব ম্যাট্রিকের সুন্দর বৈশিষ্ট্য সুতরাং প্রথমে আমরা যা দেখেছি তা হল এই 𝐴x ম্যাপিং ছাড়া কিছুই নয় এখন এই ℝn এর x উপাদানটি আমাদের ℝm এর y উপাদান সরবরাহ করছে সুতরাং এটি ℝn থেকে ℝm এর ম্যাপগুলিতে স্পষ্ট যে এই লিনিয়ার বৈশিষ্ট্য আমরা যখন এই Auv 𝐴u 𝐴v প্রয়োগ করি তখন সেগুলি দুটি বৈশিষ্ট্য এই u আর v এই ℝn এর উপাদান সুতরাং আমরা যখন Auv প্রয়োগ করি তখন আমরা কী পাব এটি নিজেই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সুতরাং 𝐴u 𝐴v এবং এটিই আমরা লিনিয়ার ম্যাপের জন্য সন্ধান করছিলাম এটি এমন একটি বৈশিষ্ট্য যা লিনিয়ার ম্যাপের জন্য অবশ্যই স্যাটিস্ফাই করতে হবে এবং দ্বিতীয়টি যা 𝐴 𝜆u 𝜆𝐴u সুতরাং 𝐴𝜆u এর মান 𝜆𝐴u এর সমান হওয়া উচিত এবং এটি ম্যাট্রিক্সের আরেকটি বৈশিষ্ট্য যা আমরা সহজেই যাচাই করতে পারি সুতরাং লিনিয়ার ম্যাপিংয়ের উভয় বৈশিষ্ট্যই ম্যাট্রিক্সের জন্য একটি m x n অর্ডারের ম্যাট্রিক্সকে স্যাটিস্ফাই করে প্রতিটি m x n ম্যাট্রিক্স ম্যাপ করে এবং এই ম্যাট্রিকগুলির এই উপাদানগুলি অবশ্যই রিয়াল তাহলে এটি ℝn এর একটি উপাদান থেকে ℝm এর একটি উপাদানে ম্যাপ করে সুতরাং এটি অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমরা এই বক্তৃতাটিতে আরও দেখব যে এই ম্যাট্রিকগুলি লিনিয়ার ম্যাপ ছাড়া আর কিছুই নয় সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমরা এই F ℝ2 → ℝ3 দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটি দেওয়া আছে সুতরাং এই F একটি লিনিয়ার ম্যাপ এবং এটিতে আমাদের পরীক্ষা করতে হবে আর পরীক্ষা করার উপায়টি হল আমরা ℝ2 থেকে দুটি উপাদানকে নেব এবং তারপরে দেখব এই 𝐹 uv আমাদের 𝐹 𝐹 দেয় কিনা এবং দ্বিতীয় শর্তটি 𝐹 𝜆u 𝜆𝐹 কিনা সুতরাং আমরা এই ম্যাপে সেই দুটি শর্ত আলাদাভাবে পরীক্ষা করতে পারব অন্য যে সম্ভাবনাটি আমরা এখানে দেখব যে এই 𝐹st এবং এখন যদি আমরা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলি মনে করি যা আমরা এটিতে রাখতে পারি ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেসন ফর্ম কারণ s এখানে এই কলামটিতে গুণ হয়েছে t এই কলামটিতে এখানে গুণ হয়েছে এবং এটিই হল ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেসনের বৈশিষ্ট্য সুতরাং যদি আমরা এই দুটি কলামকে ম্যাট্রিক্সের প্রথম এবং দ্বিতীয় কলাম হিসাবে রাখি এবং তারপরে এই s আর t আবার কলাম ভেক্টর হয় তাহলে সেই গুনটা এই s গুন ভেক্টর যোগ t গুন এই ভেক্টর হবে এর অর্থ আমরা এই ম্যাট্রিক্স হিসাবে এটি লিখতে পারি যার কলামগুলি এই প্রদত্ত ভেক্টরগুলি 2 বিয়োগ 1 4 এবং 3 5 বিয়োগ 3 এবং এই s t কে আবার আমরা সেখানে কলাম ভেক্টর হিসাবে রাখতে পারি আমরা ঠিক এভাবে গুনটা দেখব তাহলে আমরা যা দেখছি যে এই ম্যাট্রিকগুলি লিনিয়ার ম্যাপ সুতরাং আমাদের আর কিছু পরীক্ষা করতে হবে না কারণ আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা লিখতে পারি এবং এটিকে লিনিয়ার ম্যাপ হতে হবে সুতরাং এটির মৌলিক ডেরিভেসন ছাড়াই এটি দেখানো যায় যে এটি একটি লিনিয়ার ম্যাপ যা আমরা এইভাবে নিতে পেরেছি আর একটি ম্যাট্রিক্স ম্যাপ হিসাবে উপস্থাপন করেছি এবং তাই এই F একটি লিনিয়ার ম্যাপ কারণ আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখেছি এবং ম্যাট্রিক্সগুলি লিনিয়ার ম্যাপ সুতরাং এখানে আর একটি বিষয় আলোচনা করা হবে যাকে বলা হয় লিনিয়ার ম্যাপিং এর কার্নেল এবং ইমেজ এবং ধরি আবার 𝐹 X→Y একটা লিনিয়ার ম্যাপ হয় যা X থেকে উপাদানগুলিকে Y এর উপাদানগুলিতে ম্যাপ করে এবং কার্নেল F কে সংজ্ঞায়িত করা হয় যা Kerx∈X𝐹0 সুতরাং এটি এখানে কার্নেল সুতরাং আমাদের কাছে এই ভেক্টর স্পেস X রয়েছে আর ভেক্টর স্পেস Y রয়েছে এবং কার্নেলটি কী আমরা এখানে এই সমস্ত পয়েন্ট সংগ্রহ করব X এ এবং তাদের যদি এই Y এর 0 উপাদানটিতে ম্যাপ করা যায় তখন এই সেটটিকে এই ম্যাপিং 𝐹 এর কার্নেল বলা হবে এটি F এর কার্নেলের সংজ্ঞা F এর সমস্ত উপাদানগুলি Y এর 0 উপাদানের সঙ্গে ম্যাপ করা স্বাভাবিকভাবেই 0 উপাদানটি অবশ্যই থাকতে হবে কারণ লিনিয়ার ম্যাপের জন্য 0 কে অবশ্যই ম্যাপ করতে হবে সুতরাং অবশ্যই এই কার্নেলের মধ্যে 0 থাকবে তবে এখানে এই কার্নেলের 0 উপাদানটি ছাড়াও অন্যান্য অনেক উপাদান থাকতে পারে আর একটি আছে যাকে ইমেজ বলা হয় Im y∈Y দেয়ার এক্সজিস্ট x∈X যেখানে 𝐹 y এটি ঠিক সেই ইমেজ যা আমরা সাধারণত আলোচনা করেছি সুতরাং আমরা কেবলমাত্র Y এর সেই সমস্ত উপাদানগুলি সংগ্রহ করব যেগুলো এই X এর উপাদানের সঙ্গে ম্যাপ হয়েছে সুতরাং Ker𝐹 এবং Im𝐹 এর এই 2 টি সংজ্ঞা সহ আমরা এই সহজ উদাহরণটি দেখি 𝐹xyzএর সাথে এটি আবার একটি প্রোজেকসন ম্যাপ সুতরাং এখানে এই ℝ3 এর যে কোনও উপাদান এই xy প্লেইনে plain ম্যাপ করে যা xy0 তো ImF কী সুতরাং ইমেজ F আমরা কী Y এর সমস্ত উপাদানগুলির মধ্যে সেইগুলিকে খুজঁছি যাদের আগের ইমেজ X এ রয়েছে তার মানে সমস্ত পয়েন্টabc ℝ3 তে আর এর তৃতীয় উপাদানটি 0 কারণ তারা Y এর উপাদান এবং যখন c 0 হয় এর সাথে যুক্ত উপাদানটিও X এ আছে এবং সেখানে a আর b ছাড়া আর কিছুই নেই সুতরাং এখানে এই ম্যাপিং এর ইমেজ হল পয়েন্ট abc যেখানে তৃতীয় উপাদানটি 0 ছাড়া আর কিছুই নয় তার মানে সমস্ত পয়েন্ট ab0 a এবং b আবার রিয়াল সংখ্যা ইমেজটি এখানে এবং যখন আমরা এখানে সমস্ত পয়েন্টগুলি সেট করেছি সমস্ত পয়েন্টগুলির এই তৃতীয়টি উপাদানটি 0 হয় আর এটা xy প্লেন ছাড়া আর কিছুই নয় সুতরাং ইমেজটি যেমন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এই ম্যাপিংটি কিছুই নয় তবে এটি ℝ3 থেকে xy প্লেনে বিন্দুটিকে ম্যাপ করে এবং এটি হল আমরা যে প্রজেকশন ম্যাপের কথা বলছি তাই ইমেজটি তাহলে আর কিছুই নয় তবে এই xy প্লেন কারণ এটি পয়েন্টিকে কেবল xy প্লেনেই ম্যাপ করে সুতরাং ইমেজটি xy প্লেনে আছে কার্নেলটি হল X এর সেই পয়েন্টগুলি যাদের ম্যাপ 0 তারা 0 তে ম্যাপ করে সুতরাং এখানে এই লিনিয়ার মানচিত্রের সংজ্ঞা অনুযায়ী কোনও বিন্দু xyz এটি xy0 এ ম্যাপ হয় সুতরাং তৃতীয়টি 0 তে সেট হবে সুতরাং আমরা সেই সমস্ত উপাদানগুলি চাই যাদের X এর উপাদানগুলি 0 এর সঙ্গে ম্যাপ হয় সুতরাং আমরা যদি এখানে একটি বিন্দু ab0 নিই সুতরাং পয়েন্টটি এখানে রয়েছে আমরা যদি এই ম্যাপটিতে যেখানে কোনও প্রথম উপাদান 0 আর দ্বিতীয় উপাদান 0 রয়েছে সেখানে প্রয়োগ করি তাহলে এটি এই 000 উপাদান ছাড়া আর কিছুই হবে না সুতরাং এটি এই xy0 এর একটি 0 উপাদান সুতরাং আমরা এই ℝ3 তে পয়েন্টগুলির খোঁজ করছি কারণ তাদের উপাদানগুলি তাদের ইমেজ আর কিছুই নয় এই Y এর 0 উপাদান সুতরাং এটি এই ম্যাপিংয়ের কার্নেল গঠন করবে এবং এটি হল z অক্ষটি কারণ z অক্ষের উপর x 0 হয় y 0 হয় সুতরাং পুরো z অক্ষটি এই 0 উপাদানটিতে ম্যাপ করা হবে ℝ3 তে এবং এটি এখানে স্বাভাবিক কারণ z অক্ষ যখন আমরা z অক্ষের পোজেকসন করি তখন কিছুই হয় না তবে উৎসটি যে একটি 0 উপাদান মানে ℝ3 এ সুতরাং এখানে ইমেজটি xy প্লেনে এবং F এর কার্নেলটি z অক্ষ ছাড়া কিছুই নয় কারণ পুরো z অক্ষটি এই উত্সটিতে ম্যাপিং করছে এবং ইমেজটির অর্থ হল এখানে xy প্লেনের সমস্ত পয়েন্ট এই ম্যাপিংয়ের ইমেজ সুতরাং এখানে একটি দুর্দান্ত থিয়োরেম রয়েছে যে 𝐹 X → Y লিনিয়ার ম্যাপিং তারপরে 𝐹 এর কার্নেল সুতরাং এই কার্নেল 𝐹 এবং এটি X এর একটি সাবস্পেস এবং 𝐹 এর ইমেজটিও X এর একটি সাবস্পেস হয় সুতরাং আমরা এখানে আনুষ্ঠানিকভাবে এটি প্রমাণ করতে যাচ্ছি না তবে কার্নেল এবং এই ইমেজের সংজ্ঞা অনুসারে এটি খুব সহজ আমরা ভাবতে পারি যে এগুলি একটি সাবস্পেস তৈরি করবে কারণ কার্নেলটি এখানে 0 তে ম্যাপ করা সমস্ত উপাদানগুলি ছাড়া আর কিছু না সুতরাং আমাদের মূলত সাবস্পেসের ক্লোজার বৈশিষ্ট্যগুলি দেখতে হবে সুতরাং যদি আমরা কোনও দুটি উপাদান নিয়ে থাকি এবং সেগুলি 0 তে ম্যাপ করে তাহলে তাদের যোগফলটিও 0 তে ম্যাপ করবে সুতরাং যোগটিও একই কার্নেলের সাথে সম্পর্কিত হবে এবং একইভাবে ইমেজের জন্যও আমরা ঠিক একই বিবেচনা করতে পারি সুতরাং এখানে মুল বক্তব্যটি হল এই কার্নেল এবং ইমেজটি তারা সাবস্পেস তৈরি করে এবং সেখানে অন্য একটি সুন্দর থিয়োরেম রয়েছে যা পরে ব্যবহার করা হবে ধরুন যে এই x1 x2xm একটি স্প্যান ভেক্টর স্পেস X এর এবং ধরুন যে এই F টি একটি লিনিয়ার ম্যাপ তবে এই পয়েন্টগুলোর ইমেজ এখানে তাদের এই x এর ভেক্টরগুলি যা কিনা X ভেক্টরকে স্প্যান করে তাহলে এই 𝐹 𝐹 𝐹 ও ইমেজ 𝐹 কে স্প্যান করবে সুতরাং এটি একটি খুব সুন্দর পয়েন্ট যদি আমরা এই স্পেস x এর ভেক্টরগুলি জানি এবং আমরা জানি যে এই ভেক্টরগুলি X এর ভেক্টর স্পেসকে স্প্যান করে এবং আমরা এখানে ম্যাপিং টি 𝐹 জানি তাহলে এই 𝐹 𝐹 𝐹 কেবল ইমেজ F কে স্প্যান করবে এবং প্রমাণটি খুব সরল আমরা যদি ইমেজটিতে একটি বিন্দু নিই 𝐹 এখন সেখানে একটি X থাকবে কারণ কারণ এটি ইমেজটির একটি পয়েন্ট সুতরাং এই ভেক্টর স্পেস X এ একটি x থাকা আবশ্যক যেখানে এই Fx টি y এর সমান এবং তারপরে আমরা এই x টি নিই কারণ এই x এর ভেক্টর স্পেসের যে কোনও উপাদান x1x2xm এর লিনিয়ার কম্বিনেসন হিসাবে উপস্থাপন করা যেতে পারে কারণ এই ভেক্টরগুলি ভেক্টর স্পেস X কে স্প্যান করে এটি গ্রহণ করে আমরা এই x কে xi হিসাবে প্রতিনিধিত্ব করেছিএর অর্থ এই xi গুলির লিনিয়ার কম্বিনেসন এবং এখন আমরা এই লিনিয়ার ম্যাপ F টি x এর উপর প্রয়োগ করি যা আমাদের স্বাভাবিকভাবে y উপাদান দেবে সুতরাং x এর উপর এই F এবং ম্যাপের লিনিয়ারিটির কারণে আমরা এই xi এর ভেতরে 𝐹 কে নিতে পারি কারন এখানে এগুলি ধ্রুবক আর এটাই লিনিয়ার ম্যাপের সংজ্ঞা সুতরাং আমাদের আছে

কারণ হল এই লিনিয়ারিটি এবং এখন আমরা কী দেখি যে এই y উপাদানটিকে আমরা এই x F x m এর লিনিয়ার কম্বিনেশনখিক হিসাবে লিখেছি এবং এটি হল y ভেক্টর স্পেসের উপাদান y আর এই ভেক্টরগুলির একটি লিনিয়ার কম্বিনেসন হিসাবে আমরা লিখতে পারি 𝐹x𝑖 সুতরাং এই 𝐹x𝑖 ভেক্টরগুলি ইমেজ F কে স্প্যান করবে সুতরাং এখানে ম্যাট্রিক্স ম্যাপিংয়ের কার্নেল এবং ইমেজ কারণ এই ম্যাট্রিক্সটিও লিনিয়ার ম্যাপ সুতরাং আপনি যদি খুব দ্রুত এই 3 টি রো এবং 4 টি কলামের এই সাধারণ উদাহরণটি দেখেন এবং আমরা উদাহরণস্বরুপ যদি ℝ4 থেকে e1e2e3e4 বেসিস ধরি এগুলি ℝ4 এর স্ট্যান্ডার্ড বেসিস যেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি তাহলে আগের থিওরী অনুযায়ী আমরা জানি যে Ae1 Ae2 Ae3 Ae4 A এর ইমেজকে স্প্যান করবে

সুতরাং আমরা ইতিমধ্যেই জানি যে এই ℝ3 এর ইমেজের স্প্যানিং ভেক্টরটি ℝ3 তে রয়েছে সুতরাং এটা A এর ইমেজ তো এগুলি কি এগুলি এখানে যথাযথভাবে রাখা কলাম এগুলি এই প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম সুতরাং ইমেজটি কলাম স্পেস ছাড়া কিছুই নয় আর কলাম স্পেস হল ঠিক এই কলামগুলির স্প্যান আর কলাম স্পেস নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি এবং আমরা যা দেখেছি তা হল এই যে ইমেজ এই কলামগুলির স্প্যান ছাড়া আর কিছুই নয় সুতরাং এইভাবে Im𝐴 হল 𝐴 এর কলাম স্পেস সুতরাং যখন আমরা ম্যাট্রিকগুলির সম্পর্কে কথা বলি এখানে কলাম স্পেসটি আর কিছুই নয় তবে তারা কলাম স্পেসটিকে Im𝐴 তে বিস্তৃত করবে তেমনি কার্নেল হল এখানে সেই সমস্ত পয়েন্ট যার ম্যাপ 0 তে হয় এর অর্থ আমরা এখানে ℝ4 এর সমস্ত পয়েন্ট x এর সন্ধান করছি এবং যাদের ম্যাপ ℝ3 এর 0 তে তার মানে আমরা ঠিক কী দেখছি আমরা নাল স্পেস খুঁজছি এই ম্যাট্রিক্স A এর নাল স্পেসে কারণ এটি ছিল নাল স্পেসের সংজ্ঞা যা সমস্ত আমি বোঝাতে চাইছি এই পদ্ধতির সমীকরণগুলির সমাধান সময় উল্লেখ করুন 3058 আমাদের নাল স্পেস দেয় সুতরাং এখানে কার্নেলের নাল স্পেসটি A এর নাল স্পেসের সমান অর্থাৎ ম্যাট্রিক্স ম্যাপিংয়ের কার্নেল সবশেষে এখানে লিনিয়ার ম্যাপের র্যাঙ্ক এবং নালিটি সুতরাং আমরা যদি ইমেজ A কে মনে করি A এর কলাম স্পেস এবং তারপরে কলাম স্পেসের ডায়মেনসন যখন আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলোচনা করেছি সুতরাং এটি ছিল কলাম স্পেসের ডায়মেনসন আর এটা ছিল র্যাঙ্ক সুতরাং এখানে লিনিয়ার মানচিত্রের নিরিখে লিনিয়ার মানচিত্রের র্যাঙ্কটি হবে এর ডায়মেনসন F এর ইমেজ সুতরাং 𝐹 এর ইমেজটি হবে র্যাঙ্ক এটা র্যাঙ্ক এর আরও সাধারণ সংজ্ঞা যাকিনা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা বিশেষ ক্ষেত্রে এবং আমরা আলাদা আলাদা ভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক এর ধারণা নিয়ে আলোচনা করেছি সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্কটি কলাম স্পেসের ডায়মেনসন তবে এখানে আমাদের আরও সাধারণ পরিভাষায় বলা হয় যে F এর ম্যাপিং এর ইমেজ সুতরাং এই কার্নেল F ইমেজ F এর ডায়মেনসন ছাড়া কিছুই নয় একইভাবে কার্নেল 𝐴 ছিল 𝐴 এর নাল স্পেস এবং এখানে আবার এই নালিটি যাকে আমরা নাল স্পেসের ডায়মেনসন বলি সুতরাং এটিই নালিটি যা আমরা আগেই আলোচনা করেছি সুতরাং নালিটি কার্নেলের ডায়মেনসন ছাড়া কিছুই নয় সুতরাং কার্নেল সম্পর্কে আবার আমাদের দুটি সংজ্ঞা রয়েছে যা আমরা ম্যাট্রিক্সের জন্য যে র্যাঙ্কের জন্য আলোচনা করেছি তার সংজ্ঞার থেকে বেশি সাধারণ সুতরাং এখানে 𝐹 এর র্যাঙ্কটি F এর ইমেজের ডায়মেনসন এবং নালিটি 𝐹 এর কার্নেলের ডায়মেনসন ব্যতীত কিছুই নয় এবং একটি থিয়োরেম রয়েছে যেখানে ধরি X ফাইনাইট ডায়মেনসনের ভেক্টর স্পেস হবে এবং এই F একটি লিনিয়ার ম্যাপ হবে তবে এই র্যাঙ্কটি যোগ নালিটি X এর ডায়মেনসন হবে সুতরাং এই র্যাঙ্ক ন্যালিটি থিয়োরেম আমরা ম্যাট্রিকগুলির জন্যও আলোচনা করেছি র্যাঙ্ক প্লাস নালিটি হল ভেরিয়েবলের সংখ্যা হবে n যা এখানে এই ক্ষেত্রে এটি হবে কারণ এই 𝐴 ℝn থেকে ℝm কে ম্যাপ করে যাতে এই ডোমেনটির সঠিক মাত্রা এখানে X এর ডায়মেনসন সুতরাং rank𝐹 nullity𝐹 dim এটি এর ম্যাট্রিক্সের জন্য সবচেয়ে বেশি সাধারণ ফলাফল উপসংহারে আসা যাক সুতরাং আমরা লিনিয়ার ম্যাপ এবং এটি প্রমাণ করার জন্য আলোচনা করেছি আমাদের কেবল এটি প্রয়োগ করতে হবে 𝐹𝑘1u 𝑘2v 𝑘1𝐹 𝑘2𝐹 তারপরে আমরা এটিকে লিনিয়ার ম্যাপ বলি এবং আমরা যা দেখেছি যে এই ম্যাট্রিকগুলিও লিনিয়ার ম্যাপ এবং যদি ম্যাট্রিক্সটি m x n অর্ডারের হয় তবে তারা ℝn থেকে ℝm এর উপাদানগুলিকে ম্যাপ করে এবং 𝐴 এর ইমেজটি 𝐴 এর কলাম স্পেস ছাড়া আর কিছুই নয় এবং এই ইমেজটি এই ম্যাট্রিক্সের কার্নেলটি এই লিনিয়ার ম্যাপিং 𝐴 𝐴 এর নাল স্পেস ছাড়া আর কিছুই নয় এইগুলি এখানে ব্যবহৃত রেফারেন্স এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ